আবার আপনাদের এই 48 নম্বর বক্তৃতায় স্বাগত জানাই এবং আজ আমরা আইগেনভ্যালুগুলির এবং আইগেনভেক্টরগুলির বৈশিষ্ট্য নিয়ে কথা বলব আইগেনভ্যালু এবং আইগেভেক্টরের প্রোপার্টিঃ ধরি A এর আইগেনভ্যালু λ আর x হল তার সম্পর্কিত আইগেনভেক্টর তাহলে αA এর আইগেনভ্যালু হল αλ আর তার আইগেনভেক্টর হল x Am এর আইগেনভ্যালু হল λm আর তার আইগেনভেক্টর হল x যেকোনো পজিটিভ ইন্টিজার m এর জন্য ⇒ λ2 এর আইগেনভ্যালু হল A2 এখন পরবর্তী প্রোপার্টি আমরা এখানে দেখেছি যে এই λ বর্গক্ষেত্রটি হল A এর আইগেনভ্যালু সুতরাং আমরা এখানে কী প্রমাণ করব যে A এর দুটি ডিস্টিঙ্কট আইগেনভ্যালুর সাথে সম্পর্কিত দুটি আইগেনভেক্টর সর্বদা লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট আমরা প্রমান করব যে দুটি ডিস্টিঙ্কট আইগেনভ্যালুর আইগেনভেক্টর দুটি সর্বদাই লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট হবে আমরা ইতিমধ্যেই নিউমেরিক্যাল উদাহরণগুলির জন্য দেখেছি তবে আমরা এখানে যে কোনও ম্যাট্রিক্সের জন্য আরও সাধারণ ম্যাট্রিক্সের জন্য সেটা প্রমাণ করতে পারি আমরা এই ফলাফলটি থিয়োরিটিক্যালি প্রমাণ করতে পারি আমরা এখন কি করি ধরা যাক 𝑥1 𝑥2 হল 𝐴 এর দুটি ডিস্টিঙ্কট আইগেনভ্যালু 𝜆1 𝜆2 এর সাথে সম্পর্কিত আইগেনভেক্টর

সুতরাং এইক্ষেত্রে আমরা দুটি ডিস্টিঙ্কট আইগেনভ্যালু বিবেচনা করেছি তবে আমরা এটিও করতে পারি উদাহরণস্বরূপ এখানে আরও আইগেনভ্যালুগুলির জন্য এই কেসটিকে একটা সাধারণ হিসাবে দেখা যাক আমাদের 𝑥1 𝑥2 𝑥𝑟 আইগেনভ্যালু রয়েছে যেগুলি এখানে ডিস্টিঙ্কট আইগেনভ্যালুর সাথে সম্পর্কিত সুতরাং এগুলি যথাক্রমে এই আইগেনভ্যালু 𝜆1 𝜆2 𝜆𝑟 এর আইগেনভেক্টর এছাড়াও আমরা একই রকম কৌশল ব্যবহার করে প্রমাণ করতে পারি যে এই আইগেনভেক্টরগুলিও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সুতরাং আমাদের খুব সুন্দর ফলাফল হয়েছে যে ডিস্টিঙ্কট আইগেনভ্যালুগুলির আইগেনভেক্টরগুলি লিনিয়ারলি ইন্ডিপেনডেন্ট সুতরাং আমরা তাদের অন্য একটি ফলাফল বলেছি যে 𝑥 যদি A এর আইগেনভ্যালু λ এর একটা আইগেনভেক্টর হয় তাহলে এই 𝑘𝑥 ও সেই একই আইগেনভ্যালু λ এর আইগেনভেক্টর হবে এটিও আমরা এর আগেও দেখেছি যে প্রদত্ত আইগেনভেক্টরটির জন্য আপনি যে কোনও ধ্রুবক দ্বারা গুন করতে পারেন এবং এটিও একটি আইগেনভেক্টরই থাকবে এবং এটিই আমরা এখানে দেখতে পাব এবং আরও ফরমারলি থিয়োরিটিক্যালি যে এটি কোনও ম্যাট্রিক্সের ক্ষেত্রেই এটা সত্য সুতরাং এখানে 𝐴𝑥 𝜆𝑥 এটি একটি সম্পর্ক সুতরাং এটি আমাদেরকে বলে যে 𝜆 আইগেনভ্যালুগুলির মধ্যে একটি এবং সংশ্লিষ্ট আইগেনভেক্টর হল x এবং তারপরে এই 𝑘 গুন সুতরাং আমরা এখানে সমীকরণটির উভয় পক্ষে k দ্বারা গুণ করেছি এবং তারপরে আমাদের রয়েছে ⇒ 𝑘𝐴𝑥𝑘𝜆𝑥 এবং তারপরে আমরা একসঙ্গে করতে পারি 𝐴𝑘𝑥𝜆𝑘𝑥 সুতরাং আমাদের এই যে সম্পর্কটি আছে যে A হল একটি ভেক্টর এখানে 𝜆 এর সমান একই ভেক্টর kx আমাদের বলে যে এই kx টি আবার একটা আইগেনভেক্টর x যদি আইগনভেক্টর হয় তবে k গুন x ও এই k এবং ননজিরো স্কেলারের জন্য আইগেনভেক্টর হবে এখানে যদি x ম্যাট্রিক্স A এর আইগেনভেক্টর হয় তবে x A এর একাধিক আইগেনভ্যালুর সাথে সামঞ্জস্য করতে পারে না সুতরাং অন্য একটি গুরুত্বপূর্ণ ফলাফল হল যে এই আইগেনভেক্টরটি একটি ইউনিক এর মতো সুতরাং যদি আপনার কাছে λ এর মত একটি আইগেনভেক্টর থাকে তবে এই x টি অন্য কোনও আইগেনভ্যালুর সাথে সামঞ্জস্য করতে পারে না সুতরাং এটি সেই দিক থেকে একটি ইউনিক সুতরাং এখানে যদি আমরা ধরে নিই যে এই ম্যাট্রিক্সটি আছে 𝐴𝑥 𝜆1 𝑥 𝐴𝑥 𝜆2 𝑥 ⇒ 𝜆1 𝑥 𝜆2𝑥 ⇒ 𝜆1 − 𝜆2𝑥 0 ⇒ 𝜆1 𝜆2 যেহেতু 𝑥 ≠ 0 সুতরাং এই দুটি আইগেনভ্যালুগুলি একই আইগেনভ্যালু হতে হবে আপনার 2 টি আলাদা আইগেনভ্যালু থাকতে পারে না যেটা একই আইগেনভেক্টরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় 𝐴 − 𝑘𝐼 এর আইগেনভ্যালু 𝜆 − 𝑘 এবং তার আইগেনভেক্টর হল 𝑥 𝐴𝑥 𝜆𝑥 ⇒ 𝐴𝑥 − 𝑘𝐼𝑥 𝜆𝑥 − 𝑘𝑥 ⇒ 𝐴 − 𝑘𝐼𝑥 𝜆 − 𝑘𝑥 সুতরাং এটি আরেকটি ফলাফল যা আমাদের কাছে যদি এই নতুন ম্যাট্রিক্সটি থাকে যা কেবল 𝐴 𝑘𝐼 তবে আমরা এই A এর আইগেনভ্যালুগুলি থেকে আইগেনভ্যালুগুলি পাই এবং এই A 1 টি এখানে আবার গুরুত্বপূর্ণ যে যদি এটি উপস্থিত থাকে তবে অবশ্যই কেবলমাত্র আমরা এই ফলাফলটি নিয়ে কথা বলছি যদি কোন ম্যাট্রিক্স এর A 1 থাকে তাহলে এই A 1 এর এখানে আইগেনভ্যালু থাকবে বা λ এর ওপরে আইগেনভ্যালু থাকবে A 1 যদি হয় এর আইগেনভ্যালু 1λ এবং সংশ্লিষ্ট আগেনভেক্টর হল x 𝐴𝑥 𝜆𝑥 ⇒ 𝐴 1𝐴𝑥 𝐴 1𝜆𝑥 ⇒ 𝐴 1𝑥 1𝜆𝑥 সুতরাং 𝐴 এবং 𝐴𝑇 এর একই আইগেনভ্যালু রয়েছে 𝐴 এবং 𝐴𝑇 এর একই আইগেনভ্যালু রয়েছে এবং যা আমরা আবার সহজেই দেখতে পারি কারণ 𝐴 𝜆𝐼 এর ডিটারমিন্যান্ট একটি ক্যারেক্টারিস্টিক সমীকরণ যা আসলে আইগেনভ্যালু দেয় det 𝐴 − 𝜆𝐼 det 𝐴 − 𝜆𝐼𝑇 det𝐴𝑇 − 𝜆𝐼 সুতরাং এখানে ফলাফলটি হল 𝐴 এবং 𝐴𝑇 এর একই আইগেনভেক্টর হবে 𝐴 এবং 𝐴𝑇 এর একই আইগেনভ্যালু রয়েছে তাই এটি অন্য একটি গুরুত্বপূর্ণ ফলাফল যা সহজেই আমরা খুঁজে পেতে পারি এই ডিটারমিন্যান্ট প্রোপার্টির সাহায্যে পরবর্তী থীয়োরেম এখানে ক্যারেক্টারিস্টিক রুটগুলি অর্থাৎ আইগেনভ্যালুগুলিকে মাঝে মাঝে আমরা ক্যারেক্টারিস্টিক রুটও বলি সুতরাং হার্মিটিয়ান ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি রিয়াল তাহলে হার্মিটিয়ান ম্যাট্রিক্স কি আমরা জানি যে 𝐴 হল হার্মিটিয়ান যখন 𝐴𝐴 এর অর্থ কনজুগেট ট্রান্সপোজ 𝐴 এর অর্থ এখানে আমরা ট্রান্সপোজটি নিচ্ছি এবং আমরা A ম্যাট্রিক্স এর কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি সুতরাং এই ট্রান্সপোজের এই কমপ্লেক্স কনজুগেট 𝐴 এর সমান তারপরে আমরা 𝐴 কে হার্মিটিয়ান ম্যাট্রিক্স বলে ডাকি ফলাফলটি কী যে হার্মিটিয়ান ম্যাট্রিক্সের রুটগুলি রিয়াল কারণ আমরা আরও দেখেছি যে যেহেতু ম্যাট্রিক্সের সমস্তগুলি রিয়েল তবে আমরা আগের বক্তৃতার উদাহরণগুলির মধ্যে যেখানে একটা রিয়াল এন্ট্রি সহ খুব সাধারণ 2 বাই 2 ম্যাট্রিক্স ছিল তার মত কমপ্লেক্স সংখ্যার ক্যারেক্টারিস্টিক রুট পেতে পারি এবং এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বা আমি বলতে চাই ক্যারেক্টারিস্টিক রুটগুলি আইগেনভ্যালুগুলি রিয়াল ছিল না তারা জটিল সুতরাং এখানে আমাদের কমপক্ষে হার্মিটিয়ান ম্যাট্রিক্সের জন্য ফলাফল রয়েছে যা সমস্ত ক্যারেক্টারিস্টিক রুটের ক্ষেত্রে রিয়াল সুতরাং যদি λ A এর ক্যারেক্টারিস্টিক রুট হয় এবং λ যদি আইগেনভেক্টর হয় তবে আমরা দেখাব যে λ কে রিয়াল হতে হবে কীভাবে সুতরাং আমরা এই 𝐴𝑥 𝜆𝑥 এটি আবার আইগেনভ্যালু আইগেনভেক্টরের সম্পর্কের প্রোপার্টি 𝐴𝑥 𝜆𝑥 ⇒ 𝑥∗ 𝐴𝑥 𝑥 ∗ 𝜆𝑥 𝜆𝑥∗ 𝑥 উভয় পক্ষে কনজুগেট ট্রান্সপোজ নিলে পাই 𝑥∗ 𝐴𝑥∗ 𝜆𝑥 ∗ 𝑥∗ ⇒ 𝑥∗ 𝐴∗ 𝑥 𝜆𝑥 ∗ 𝑥 ⟹ 𝜆𝑥∗ 𝑥 𝜆𝑥 ∗ 𝑥 ⇒ 𝜆 − 𝜆 𝑥∗ 𝑥 0 ⇒ 𝜆 𝜆 যেহেতু 𝑥∗ 𝑥 ≠ 0 ⇒ 𝜆 রিয়াল সুতরাং এখানে 𝜆 অবশ্যই 𝜆 এর সমান হবে কারণ এই পরিমাণটি 0 হতে পারে না সুতরাং এটিকে 0 হতে হবে সুতরাং এখানে আমরা যা দেখছি যে 𝜆𝜆 এবং আমরা এখানে দেখতে চাই যে 𝜆 গুলি রিয়াল যদি 𝜆 হর্মিটিয়ান ম্যাট্রিক্সের আইগেনভ্যালু হয় তবে 𝜆𝜆 এর অর্থ এটি রিয়াল সংখ্যা এটি একটি জটিল সংখ্যা হতে পারে না ঠিক আছে সুতরাং একইভাবে অন্যটি আমরা নিম্নলিখিত ফলাফলগুলি প্রমাণ করতে পারি যা প্রমাণের অনুরূপ যা আমরা সবেমাত্র করেছি যে এই রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলিও রিয়াল যা আমরা করতে পারি এবং রিয়ালের আইগেনভ্যালুগুলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সুতরাং আমাদের এখানে আছে অর্থাৎ এই A ট্রান্সপোজ হল A এর বিয়োগ সুতরাং এখানে এই রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পুরোপুরি ইমাজিনারি সুতরাং এটি এখানেও আকর্ষণীয় যে এই জাতীয় ম্যাট্রিকগুলির আইগেনভ্যালুগুলি হয় পুরোপুরি ইমাজিনারি বা 0 এই দুটিই সম্ভাবনা রয়েছে যা আবার আপনি যদি আগের প্রমাণগুলি দেখেন তবে আমরা এটিও করতে পারি এবং স্কিউ হার্মিটিয়ান ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলিও করতে পারি সুতরাং হার্মিটিয়ান ম্যাট্রিক্সের জন্য আমরা দেখেছি তবে এখন একটি স্কিউ হার্মিটিয়ান ম্যাট্রিক্স রয়েছে তার মানে এই A টি A এর সমান সুতরাং এইগুলির জন্য আইগেনভ্যালুগুলি পুরোপুরি ইমাজিনারি বা আবার 0 এগুলি আগের প্রমাণগুলির পরিণাম যা আমরা এখানে সহজেই দেখতে পারি এখন আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হল যে ইউনিটরি ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি ইউনিট মডুলাস তাই এটিও আমরা সাধারণভাবে প্রমাণ করতে পারি যে আপনার যদি এই ইউনিটরি ম্যাট্রিক্স থাকে অর্থাৎ এই তার মানে এই 𝐴∗ 𝐴 𝐼 এই জাতীয় ম্যাট্রিক্সগুলিকে ইউনিটরি ম্যাট্রিক্স বলা হয় সুতরাং যদি আমাদের ইউনিটরি ম্যাট্রিক্স থাকে তবে আমরা এখন আইগেনভ্যালুগুলি আইগেনভ্যালুগুলির মডিউলাস হবে 1 তা প্রমাণ করব এর অর্থ হল আপনি যদি এখানে 𝐴𝑥 𝜆𝑥 নেন এবং তারপরে এখানে আবার কমপ্লেক্স কনজুগেট 𝐴𝑥∗𝜆𝑥 নেন আমরা কী পাব আমরা আবার এই প্রোপার্টিটি ব্যবহার করব

2 1 যেখানে 𝑥∗ 𝑥 ≠ 0 সুতরাং এর অর্থ আমরা পেয়েছি যে এই λ এর অ্যাবসোলিউট মানটি 1 হবে এই ইউনিটারি ম্যাট্রিক্স ইউনিটারি ম্যাট্রিক্সের আইগেনভ্যালুগুলি ইউনিট মডুলাস একই ফলাফল আমরা অরথোগোনাল ম্যাট্রিক্স এর জন্যও ব্যবহার করতে পারি কারণ তাদেরও একই প্রপার্টি A ট্রান্সপোজ A I এর সমান সুতরাং অরথোগোনাল ম্যাট্রিক্সের জন্যও আমরা এখন একইভাবে সমস্ত ধাপগুলি একই ভাবে করে এখানে প্রমাণ করতে পারি এবং আমরা আবার প্রমাণ করতে পারি যে আইগেনভ্যালুগুলিও ইউনিট মডুলাস আগের স্লাইডে আমরা আইগেনভ্যালুগুলির অবস্থান দেখেছি সুতরাং যদি আপনার স্কিউ হার্মিটিয়ান ম্যাট্রিক্স থাকে তবে তাদের আইগেনভ্যালুগুলি ইমাজিনারি পুরোপুরিভাবে ইমাজিনারি এখানে ইউনিটারি ম্যাট্রিক্স তারা এই মডুলাস 1 এ পড়ে এবং হার্মিটিয়ান ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য মানগুলি রিয়াল অক্ষে পড়ে এর অর্থ তারা রিয়াল সংখ্যা সুতরাং এখানে একটি স্কিউ হার্মিটিয়ান এবং এক্সক্লুসিভ মেট্রিকের জন্য একই জিনিস ইউনিটারি এবং অরথোগোনালের জন্য আমরা একই ফলাফল পেয়েছি যে তারা হার্মিটিয়ান এবং সিমেট্রিকের জন্য একটি ইউনিট মডুলাস আমাদের উভয়ের ক্ষেত্রে একই ফলাফল রয়েছে যে তারা আসলে রিয়াল উপসংহারে যাওয়া যাক তাহলে আমরা এই ম্যাট্রিক্সের আইগেনভ্যালু এবং আইগেনভেক্টরগুলির বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেখলাম আমরা বিভিন্ন রকমের ম্যাট্রিক্স দেখেছি যেখানে আমরা বলতে পারি যে আপনার আইগেনভ্যালুগুলি রিয়াল ইমাজিনারি হবে কিনা যদি তা ইমাজিনারি হয় তবে তা 0 হবে সুতরাং এখানে এই সমস্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে সাধারণ ধারণাটি ছিল এই 𝐴𝑥 𝜆𝑥 ব্যবহার করা এবং আমরা এই সমস্ত সমীকরণগুলি দিয়ে এই সমস্ত প্রোপার্টিগুলি প্রমাণ করেছি এবং এখন এগুলি এখন নিউম্যারিকাল গণনা ছাড়াই ব্যবহার করা যেতে পারে আবার আমরা এই প্রোপার্টিগুলির সাহায্যে সরাসরিও গণনা করতে পারি এই রেফারেন্সগুলো আমরা এই লেকচারটি তৈরি করতে ব্যবহার করেছি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ